সবাইকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কিত আমাদের অনলাইন লেকচারগুলিতে স্বাগতম যা NPTEL সরবরাহ করেছে আজকের ক্লাসে আমরা সলিডওয়ার্কের 3D জিওমেট্রিস নির্মাণ করার জন্য কয়েকটি কমান্ড কীভাবে ব্যবহার করতে হবে তা শিখব আজকের ক্লাসে আমরা মূলত একটি সিলিন্ডার একটি টিউব এবং একটি হার্থ তৈরি করব আপনি কীভাবে এটি নির্মাণ করবেন সলিডওয়ার্কস ব্যবহার করে তা আমরা দেখবো এরপরে আমরা অ্যাসেম্বলি ড্রও করতে যাব কিছু তৈরি করে একটি শ্যাফ্ট এবং ডিস্ক অর্র্যাঞ্জমেন্ট কে নামকরণ করবো এবং অন্যটি একটি স্কয়ার হোলের মধ্যে একটি রেকটাঙ্গুলার বার করবো কীভাবে এই জিনিস গুলো জড়ো হবে তা আমরা দেখতে পাব সুতরাং আমাদের সলিউডওয়ার্ক গুলি ডাবল ক্লিক করার পরে একটি নতুন ড্রইংয়ের অংশ খোলার পরে আমাদের কাছে এই সাদা ব্ল্যান্ক স্ক্রিন থাকবে এটিতে আমরা তিন ডাইমেনশনাল সিলিন্ডার তৈরি করতে একটি রেভল্ভ কমান্ড ব্যবহার করি প্রথমত আমরা সবসময় ফ্রন্ট প্লেন টপ প্লেন বা ডান প্লেন দিয়ে শুরু করবো সুতরাং ফ্রন্ট প্লেন ক্লিক করুন এখানে আমরা সিলিন্ডার নির্মাণ করতে চাই সুতরাং স্কেচ মোডে কোনও সার্কেলে গিয়ে কিছু পয়েন্ট চেঞ্জ করুন এবং এর রেডিয়াস টি 25 ইউনিটে পরিবর্তন করুন এক্সট্রুড বেস ফিচার্সটিতে যান 50 ইউনিট সেট করুন OK ক্লিক করুন এবং তারপরে OK ক্লিক করুন এক্সট্রুড বেস ব্যবহার করে সিলিন্ডার তৈরির করার এটি একটি উপায় এটি রেভল্ভ কম্যান্ড ব্যবহার করেও নির্মাণ করা যায় উদাহরণস্বরূপ যদি আমার কাছে সেন্টারে একটি লাইন থাকে তবে আমি একটি রেকট্যাঙ্গল তৈরি করতে পারি সেই রেকট্যাঙ্গলটি 360 ডিগ্রি ঘুরিয়ে ও আমরা একটি সিলিন্ডার তৈরি করা অবস্থানে রাখতে পারি সুতরাং একটি নতুন অংশ নেব ঠিক আছে ফ্রন্ট প্লেনটিতে যান এটির অভিলম্ব স্কেচ মোডে সবার আগে সেন্টার লাইন ড্রও করুন এটি শেষ হয়ে গেলে আমরা সিলিন্ডারটিকে ঘোরাতে চাই সুতরাং সেই উদ্দেশ্যে আমি সম্ভবত একটি লাইন ড্রও করছি স্মার্ট ডাইমেনশন ব্যবহার করে যাতে আমার লেংথ 25 ইউনিট রেডিয়াসের উপর আরও ভাল নিয়ন্ত্রণ থাকুক তারপরে এটিকে সেখান থেকে প্রসারিত করুন সেখানে স্মার্ট ডাইমেনশন ব্যবহার করুন 75 টি ইউনিট তৈরি করুন তারপরে আবার একটি লাইন তৈরি করুন সেখানে যান সুতরাং রেভল্ভ কমান্ডের জন্য আমাদের সর্বদা বন্ধ বস্তুগুলির প্রয়োজন সুতরাং এটি হয়ে গেলে কন্ট্রোল বাটনটি ব্যবহার করুন এই লাইনটি ধরুন একইভাবে অন্য লাইনে ক্লিক করুন কন্ট্রোল বাটন দিয়ে কন্ট্রোল হোল্ড করুন এবং লাইন রাখুন এখন এই অক্ষটির চারপাশে রেভল্ভ বেস ফিচার্সগুলিতে যান যা আমরা অটোমেটিক্যালি নির্বাচিত লাইন 1 হিসাবে পেতে চাই কারণ আমরা যেটি তৈরি করেছি প্রথম লাইনটি সেই সেন্টার লাইন সুতরাং এটি অটোমেটিক্যালি নির্বাচিত যদি এটি না হয় তবে আমরা সেই লাইনে ক্লিক করতে পারি তবে এটি সেখানে নির্বাচন করা হবে তারপরে OK ক্লিক করুন এটি সিলিন্ডার নির্মাণের অন্য একটি উপায় এখন এই রেভল্ভ ব্যবহার করে আমরা এক্সিস সিমেট্রিক জিওমেট্রিস তৈরি করতে পারি আসুন আমরা এটি এইভাবে শুরু করি এখন একটি নতুন অংশতে OK ক্লিক করুন এখন ফ্রন্ট প্লেনের দিকে যান এখন আমরা একটি এক্সিস সিমেট্রিক অবজেক্ট লাইন তৈরি করব প্রথমত সেন্টার লাইন এটি সর্বদা প্রথম লাইন থাকবে ঠিক আছে এখন অন্য লাইনটি নির্মাণ করুন কারণ আমরা একটি হলো সিলিন্ডার টিউব তৈরি করতে চাই সুতরাং আমরা একটি সেন্টার লাইন তৈরি করেছি এবং একটি রেকটাঙ্গুলার প্যাচ তৈরি করেছি এখন কন্ট্রোল বাটনটি ব্যবহার করুন ক্লিক করুন এটিকেও নির্বাচন করুন এখন ফিচার্সগুলিতে যান সেন্টার লাইনের উপরে রেভল্ভে বেস এ ক্লিক করুন এখন OK ক্লিক করুন সুতরাং আমাদের কাছে সেই হলোও সিলিন্ডারটি আছে আমরা যদি স্টেপড সিলিন্ডারে আগ্রহী হই তবে আমাদের কী করতে হবে আপনি যদি জিওমেট্রি গুলি সেভ করতে আগ্রহী না হন তবে সেভ করবেন না OK ক্লিক করুন সেভ করবেন না এখন একটি নতুন খুলুন আমরা রেভল্ভ ব্যবহার করে একটি স্টেপড সিলিন্ডার তৈরি করতে চাই সুতরাং এই অংশ টি ক্লিক করুন তারপর স্কেচে যান প্রথম ধাপটি সর্বদা ফ্রন্ট প্লেনের সেন্টার লাইন এটির অভিলম্ব এখান থেকে এখান ড্রও করুন এটি একটি স্টেপড সিলিন্ডার যার অর্থ হল আমাদের একটি লাইন নিচে নামিয়ে নির্মাণ করতে হবেসেখান থেকে আবার নীচে যাবে তারপর OK ক্লিক করুন তারপর সেখান থেকে এটি যোগ করুন সুতরাং এই সম্পূর্ণ অবজেক্টটি সম্পন্ন হয়েছে এখন ফিচার্সগুলিতে যান বেসটি রিভল্ভ করুন এটি এই সেন্টারের চারদিকে ঘুরছে এটিই সেই জিনিস যা আমরা রেভোলুশনের এক্সিসে এই লাইন হিসাবে দেখতে পারি আমরা প্রায় 360 ডিগ্রীতে আগ্রহী আমরা 360 ডিগ্রিতে যাবো এখন আমরা কেবল 270 ডিগ্রিতে আগ্রহী আমরা 270 ক্লিক করি তারপরে OK ক্লিক করুন সুতরাং আমরা এটিকে রেভল্ভ করি কারণ এটি 270 ডিগ্রিতে রয়েছে এখন আসুন আমরা আইসোমেট্রিক ভিউ এর দিকে তাকাই আইসোমেট্রিক ভিউটি ভিজ্যুয়ালাইজ করতে আমাদের কী করতে হবে তো এখানে যান এটিতে ক্লিক করুন ডায়ামেট্রিক ভিউ ট্রাইমেট্রিক ভিউ এর মতো অন্য কোনও দৃশ্য এটি সেভাবেই হবে এখন আমরা যদি বিভিন্ন অর্থোগ্রাফিক ভিউ দেখতে আগ্রহী হই এখানে আমাদের বিভিন্ন জিনিস আছে সিঙ্গেল ভিউ এর মত দুটি হরাইজন্টাল ভিউ আছে দুটি ভার্টিকাল ভিউ এবং চারটি ভিউ দেখুন আসুন এই চারটি ভিউ ক্লিক করুন আমরা যা দেখতে পাচ্ছি তা এখানে ফ্রন্ট ভিউ এর মতো টপ ভিউ ডান থেকে বাম দিকে আসছে বাম দিকে আপনি দৃশ্যটি দেখেন যে আমরা সেখানে কী দেখছি এবং যা কিছু আছে তা হলো ট্রাইমেট্রিক ভিউ সুতরাং একসাথে সমস্ত ছবি আমরা বিভিন্ন ভিউ হিসাবে পেতে পারি এখন যদি আমরা ফিরে যেতে চাই আমাদের যা করতে হবে তা হল যে সেখানে একবার ক্লিক করতে হবে সেই একক ক্ষেত্রেও আমরা আইসোমেট্রিক ভিউতে আরও আগ্রহী তারপরে এটি ক্লিক করুন এভাবেই আমরা রিভল্ভড জিনিস নির্মাণ করব এখন একটি স্টেপড হলোও সিলিন্ডার আমরা নির্মাণ করতে যাচ্ছিপদ্ধতিটি হল যে আমাদের নিউ ফাইল অংশেটিতে যেতে হবে এখন ফ্রন্ট প্লেনে একটি সেন্টার স্কেচ করুন তারপর সেখানে যান এখন একটি সেন্টার লাইন ক্লিক করুন এটা হলোও হওয়ার কথা সুতরাং আমি যা করব তা ক্লিক করুন আমি একটি সম্পূর্ণ স্কেচ তৈরি করব না তবে এর মতো কিছু করব কেবলমাত্র লাইনটি তৈরি করব আমি যা করব তা দেখুন সুতরাং এটি একটি সম্পূর্ণ স্কেচ নয় আমার কাছে কেবল লাইন নির্মিত রয়েছে বদ্ধ নেই এখন আমি কি করব আমি এই পুরোটি নির্বাচন করব ফিচার্সগুলিতে যাব বেস ঘোরানোর চেষ্টা করব তারপরে এটি করবো কারণ এটি কোনও বদ্ধ স্কেচ নয় স্কেচটি বর্তমানে ওপেন একটি নন থিন রেভোল্যুশন ফিচার্সর প্রয়োজন একটি বদ্ধ স্কেচে আপনি যদি কোনও সলিড ভিজুয়ালিজেশন করতে চান এবং আরও কিছু করতে চান তবে আপনাকে থিকনেস দিতে হবে আপনি কী অটোমেটিক্যালি এটিকে বদ্ধ করতে চান আসুন তা ঘটাতে আমরা চেষ্টা করি আমি যদি YES ক্লিক করি তবে সেলফ ইন্টারসেকটিং তৈরী না করে প্রোফাইল টি তৈরী করা সম্ভব না তারপরে এটি অটোমেটিক ডাইমেনসান চয়ন করে যেখানে 10 mm কিছুটা 05 mm এর মতো দিতে পারে একটি খুব পাতলা শেল একটি জুতার মতো কিছু সেই অবস্থানে থাকবে সুতরাং আপনি যদি কোনও বদ্ধ এন্টিটি দেন না তখন এটি এই ব্যাক এন্ড প্রোগ্রামের চেষ্টা করে ধরে নেওয়া যায় যে এটি অটোমেটিক্যালি কিছু ডাইমেনশন্স নির্মাণের চেষ্টা করে সুতরাং এই ধরণের ডাক্টসগুলি থাকবে যেখানে থিকনেস অন্যান্য ডাইমেনশনের তুলনায় ছোট তা সম্ভব হতে পারে সুতরাং আপনি যদি এইটি একটি কেনের মতো কিছু বন্ধ করতে চান তবে আপনাকে প্রসেস ফলো করতে হবে এটি ওয়াটার কেনের মতো একটি জিনিস আমাদের কী করতে হবে সম্ভবত এই সার্কেলটি বাছাই করতে হবে তারপরে আবার অংশটি বের করে এনে পূরণ করতে হবে সুতরাং আসুন আমরা এটি চেষ্টা করি সুতরাং টপ প্লেনে যাই বিশেষত এই প্লেনের অভিলম্ব বরাবর আসুন আমরা সেখানে যাই এখন স্কেচে যান আমাদের সাবধানে এই জিনিসটি নির্বাচন করতে হবে ঠিক আছে এখন আমরা একটি সার্কেল ড্রও করছি এখন একই ডাইমেনশন্স দেখতে দিন এটি হয়ে গেলে আমরা বেস নিক্ষেপ করবো দেখুন আমরা কোন দিকে যেতে চাই সুতরাং এটি বিপরীত দিকে হওয়া উচিত উল্টো পথে এবং আমরা যা দেখতে চাই তা হল প্রায় 50 mm এর মতো এখানে এইগুলো বদ্ধ করে দেওয়া উচিত এটি 70 mm এর মত হতে পারে OK ক্লিক করুন সুতরাং সলিড বস্তু পূরণ করা হবে এখন আমি যদি কেবল হলোও কেন তৈরি করতে চাই তবে আমাদের যা করতে হবে তা হল প্রথমে একটি সার্কেল নিন থিকনেস নির্দিষ্ট স্তর পর্যন্ত একটি সিলিন্ড্রিক্যাল পোর্শনের মতো কিছু এরপরে একটি রেকটাঙ্গুলার নির্মাণ করুন এবং এটি ঘোরান আসুন এটি অন্য একটি উদাহরণ দিয়ে করি সুতরাং আমরা একটি বদ্ধ সিলিন্ডার তৈরী করতে যাচ্ছি আমরা একটি স্টেপেড কেন নির্মাণ করতে চাই আসুন একটি স্কেচ ড্রও করতে চেষ্টা করুন ফ্রন্ট প্লেনে অভিলম্ব বরাবর ফিচার্সগুলিতে যান বেসটি ঘোরান কারণ থিকনেস আমরা উল্লেখ করিনি এটি কোনও বদ্ধ নয় ফ্রন্ট প্লেনে যান এখন একটি ছোট থিকনেস আমরা দেবো এই ক্ষেত্রে অফসেটটির সাথে যাওয়াই সর্বোত্তম বিকল্প সুতরাং এখন এটি সম্পূর্ণ এটি নির্বাচন করুন ফিচার্সগুলিতে যান বেস ঘুরান OK ক্লিক করুন সুতরাং আপনি যদি এটি অন্য দিকে দেখতে পাচ্ছেন তবে এটি ক্লোস আছে এটি ভিতরের দিকে হলোও এখন এই কেন্ এর কাট সেকশনাল ভিউ এর দিকে তাকান আপনি কাট সেকশনাল ভিউটি দেখুন একটি হলোও কেন্ এখানে রয়েছে এইভাবে আপনি অবজেক্ট তৈরি করুন আমি যদি সাধারণত ইঞ্জিনিয়ারিং এ কনভারজিং ডাইভারজিং এর মতো কিছু নোজল তৈরি করতে চাই তবে তখন আমরা নোজল দেখতে পাব যদি আপনি গতি বাড়াতে চান এই নোজল সর্বদা এক অবস্থান থেকে অন্য স্থানে প্রবাহকে অ্যাক্সিলারেট করবে আপনি এই নোজল ব্যবহার করুন সুতরাং আমরা এভাবে এটি একটি সাধারণ রাফ স্কেচ তৈরি করব সাধারণ নোজলের একটি বিশেষ ধরণের কার্যকরী সম্পর্ক থাকে তারা কনভারজিং করতে পারে তারা ডাইভারজিং হতে পারে তারা উভয় কনভারজিং ডাইভারজিং ধরণের নোজল হতে পারে আপনি যদি রকেট ইঞ্জিন গুলি দেখছেন যার পিছনে কোথাও থেকে এক্সহস্ট গ্যাসগুলি বের হচ্ছে এই ধরণের জিনিসগুলোকে আমরা নোজল বলি এবং এরইমধ্যে একটি নোজল তৈরির একটি সহজ উপায় হল প্রথমে একটি সেন্টার লাইন ড্রও করুন তারপরে একটি স্প্লাইন ব্যবহার করুন আমরা নির্মাণটির সবচেয়ে সহজ যে অংশটি করতে যাচ্ছি সেই অংশটি কনভারজিং এবং ওই অংশটি হল ডাইভারজিং সুতরাং এটি আমি হলোও ফাঁক দিয়ে তার চারদিকে ঘুরতে চাই সুতরাং সেই উদ্দেশ্যে যদি আমরা একটি হলো গ্যাপ রাখতে চাই আমাদের কী করতে হবে এইটিকে বেছে নিতে হবে প্রথম এই দিকে নয় বিপরীত দিকটিতে একটি অফসেট নির্মাণ করুন আমাদের সেই থিকনেস দরকার নেই 1 mm থিকনেস টিউবের মতো যথেষ্ট ভাল তারপরে OK ক্লিক করুন এখন এই অংশটি জুম করুন লাইনগুলি যুক্ত করুন সম্ভবত আমরা সেখান থেকে খুব ভার্টিক্যাল লাইন পেতে চাই সেখানে একইভাবে এই অংশটি জুম করুন সেখান থেকে সেখানে বাইলাইন গুলি যোগ করুন এখন আমরা একটি সম্পূর্ণ ছবি আছে এখন এস্কেপপ্রেস করুন এই পুরো জিনিসটি নির্বাচন করুন ফিচার্সগুলিতে যান এটিকে চারপাশে ঘোরান আমাদের এই বিশেষ আকৃতি আছে ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং সংখ্যার উপর ভিত্তি করে কারিগরি ড্রয়িংটি নির্মাণ করতে হয় এই নজলটির বিভিন্ন ভিউ দেখা যাক সুতরাং সেই উদ্দেশ্যে আমাদের প্রথমে যা করতে হবে তা হল একে আইসোমেট্রিক ভিউ এ রাখুন তারপরে সেখানে যান বিভিন্ন ভিউ দেখতে সুতরাং আমরা ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ এবং আইসোমেট্রিক ভিউয়ের মতো কিছু পাব এখন আমাদের সমাবেশ ড্রয়িং এর সঙ্গে যেতে হবে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমাদের প্রথমে সমাবেশের ড্রয়িং করতে হয় তবে আমাদের যা করতে হবে তা হল বিভিন্ন অংশ তৈরি করা এবং তারপরে তাদের সাথে একসাথে যোগদান উদাহরণস্বরূপ আমার কাছে সিলিন্ডারের মতো কিছু রয়েছে যার উপর একটি সার্ক্যুলার ডিস্ক রয়েছে যা আমি মাউন্ট করতে চাই এবং এটি এক প্রান্তে স্থির হওয়ার কথা কিভাবে তা করব সুতরাং সেই উদ্দেশ্যে আমরা যা করি তা হল প্রথমে আমাদের বিভিন্ন অংশ তৈরি করতে হয় একটি সিলিন্ডার শ্যাফ্ট অন্যটি একটি সার্ক্যুলার ডিস্ক এবং আমরা তাদের একসাথে সঙ্গী করতে চাই সুতরাং এটি করতে প্রথমে স্কেচতারপর ফ্রন্ট প্লেনে যেতে হবে একটি সিলিন্ডার তৈরি করুন প্রথমত আমরা একটি সার্কেল তৈরি করতে যাচ্ছি এই সার্কেলের ডায়ামিটার টি সঠিকভাবে 20 mm হওয়া উচিত ফিচার্সগুলিতে যান বস বেসকে এক্সট্রুড করুন এটি প্রায় 100 mm বা 100 ইউনিট হতে পারে তারপরে OK ক্লিক করুন সুতরাং আমাদের এই সিলিন্ডারটি আছে এখন আমাদের এটিকে একটি অবজেক্ট হিসাবে সেভ করতে হবে সুতরাং সেখানে পার্ট 1a এর মত কিছু দিয়ে সেভ করুন সুতরাং সিলিন্ডারটি সম্পন্ন হয়েছে এখন একটি নতুন খুলুন আবার অংশ ড্রয়িং OK ক্লিক করুন ফ্রন্ট প্লেনে যান আমরা একটি সার্ক্যুলার ডিস্ক চাই সুতরাং সার্কেল সেখানে যান নির্মাণ করুন এই সার্কেলটি হলো সার্কুলার ডিস্কটি যা আমরা নির্মাণ করতে যাচ্ছি এটি সিলিন্ডারটি মাউন্ট করবে এই সিলিন্ডারের বাইরের ব্যাস 20 mm সেক্ষেত্রে আমাদের ডিস্কটি যা আমরা নির্মাণ করতে যাচ্ছি তার ভেতরের অংশটি 20 mm হওয়া উচিত সুতরাং আসুন আমরা স্মার্ট ডাইমেনশন্স গুলিতে যাই এটিকে বেছে নেব ভিতরে 20 mm হওয়া উচিত তবে এটি একটি সার্ক্যুলার ডিস্ক সুতরাং একটি সার্ক্যুলার ডিস্ক এর অর্থ আবার আমরা একটি সার্কেল বাছাই করব সেখানে যান সম্ভবত এটির স্মার্ট ডাইমেনশন্স 45 ইউনিট হতে পারে সম্পন্ন হল এখন আমরা একটি সার্ক্যুলার ডিস্ক তৈরি করতে চাই সুতরাং ফিচার্সগুলিতে যান কন্ট্রোল অবজেক্ট দ্বারা এই দুটি জিনিস নির্বাচন করুন বেস এক্সট্রুড করুন আমাদের একটি সিলিন্ড্রিকাল ডিস্ক হয়ে গেছে এখন এটি সেভ করুন একই জায়গায় পার্ট1b হিসাবে সেভ করুন সুতরাং আমরা দুটি অংশ নির্মাণ করেছি আমাদের কি করতে হবে এখন আমরা এই দুটি অংশ তৈরি করতে চাই যাতে একটি একক সমাবেশ পেতে পারি এই উদ্দেশ্যে আমাদের কী করতে হবে এই নতুনটিতে ক্লিক করুন এখন সমাবেশে যান কারণ আমাদের যে অংশটি রয়েছে তা ইতিমধ্যেই নির্মিত এখন আমরা একটি সমাবেশ নির্মাণ করতে যাচ্ছি OK ক্লিক করুন এখন আপনি যখন এটি নির্দিষ্ট ডিরেক্টরিতে করবেন এটি অটোমেটিক্যালি অংশগুলি নির্বাচন করবে যা আমরা নির্মাণ করেছি অন্যথায় আমাদের ব্রাউজ ক্লিক করতে হবে আমরা যে পার্ট 1 পার্ট 2 তে আগ্রহী সেই অংশগুলি বাছাই করতে হবে তারপরে এটি অটোমেটিক্যালি প্রদর্শিত হবে এখন 1 তে ক্লিক করে তাদের ছেড়ে দিন একইভাবে 2 ক্লিক করে ছেড়ে দিন সুতরাংউভয় অংশ একক অ্যাসেম্বলি ড্রয়িং একত্রিত করা হয় এখন এটিকে মাউন্ট করতে হবে সেই উদ্দেশ্যে আমাদের কী করতে হবে এই দুটি জিনিস আপনি এটি পছন্দসই যাই হোক না কেন এটি স্থানান্তর করতে পারেন আপনি যে অবস্থানে অবস্থান করতে চান তবে এগুলি সিলিন্ডারের উপর স্থির নয় তারা অবাধে চলাচল করছে অ্যাসেম্বলি ড্রইংয়ের জন্য আমরা যা করণীয় আছে তা হল এই বস্তু গুলিকে মেট করা সে উদ্দেশ্যে আমাদের কী করতে হবে মেট এর মতো কিছু কমান্ড আছে এটি ক্লিক করুন এখন এই পৃষ্ঠ এবং অভ্যন্তরীণ পৃষ্ঠ তাদের একে অপরের সাথে মিট করার কথা সেই উদ্দেশ্যে আমাদের কি করতেই হবে এখানে আপনি কনসেন্ট্রিক মেট দেখতে পারেন সুতরাং এটি ক্লিক করুন আপনার কাজটি শেষ হয়ে গেলে এই বস্তুটি কেবলমাত্র সেই থেকে কনসেন্ট্রিকালি সরতে পারে তবে আপনি সার্ক্যুলার ডিস্কটিকে এই দিকের সমান্তরালে দূরে সরাতে পারবেন না সুতরাং এমনকি যদি আপনি যে এটি সরানোর চেষ্টা করছেন এটি একমাত্র কনসেন্ট্রিক যায় এটি কোথাও যেতে পারে না এখন আমরা এই পুরো জিনিসটি ঠিক করতে চাই এটিকে এখান থেকে এক প্রান্তে লক করুন উদাহরণস্বরূপ আমি এই শেষ পর্যন্ত রাখতে চাই তা করতে আমাদের যা করতে হবে OK ক্লিক করার পরে আবার ক্লিক করুন মেট একটি সারফেস বাছাই করুন সুতরাং সেই উদ্দেশ্যে আমরা এটি ঘোরাতে পারি এই নিয়ন্ত্রণটি ধরে রেখে এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠকে নিয়ন্ত্রণ করুন আমাদের আবার এটি করা যাক সুতরাং এটি বস্তু এখন এই পৃষ্ঠটি সার্ক্যুলার ডিস্কে যাই হোক না কেন এবং এই পৃষ্ঠ একসাথে থাকার কথা তা করতে আমাদের যা করতে হবে মেট ক্লিক করুন এই পৃষ্ঠটি নির্বাচন করুন একবার আপনি পৃষ্ঠটি নির্বাচন করলে এটি হাইলাইটেড করা হবে তারপরে এই পৃষ্ঠয় যান ক্লিক করুন এই দুটি জিনিস কোইন্সিডেন্টাল সুতরাং এই কাকতালীয় কাজটি শেষ হয়ে গেলে OK ক্লিক করুন এখন আপনার কাছে বস্তুটি আছে এখন আপনি এটিকে সরাতে চাইলেও তারা সেই বস্তুর বাইরে চলে যাবে না এখন আপনি যদি OK ক্লিক করেন এটি অ্যাসেম্বলড করা হবে সুতরাং আমি এটি সরাতে পারবো না এখন আমি এটি এখানে লক করতে চাই না তবে আমি এটি লক করতে চাই অন্য প্রান্ত থেকে সেই উদ্দেশ্যে আমাদের কী করতে হবে আসুন আমরা তার জন্য এটি আবারও করি সবার আগে আমি এটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি যাতে এই বস্তুটি সহজেই চলাচল করতে পারে আমি যা করতে চাই তা হল এই সারফেস এবং এটি সারফেসটি কোইন্সিডে বলে মনে করা হচ্ছে সেই উদ্দেশ্যে আমাদের কী করতে হবে প্লেনে ক্লিক করুন আমাদের পূর্বাবস্থায় ফেরা যাক সুতরাং মেট ক্লিক করুন এই প্লেনটি নির্বাচন করুন কন্ট্রোল এই পৃষ্ঠ চয়ন করুন তারপর OK এইভাবে আমরা সেই অবজেক্টটি তৈরি করতে পারি এখন আমরা এখানে আরও একটি ডিস্ক চাই আমাদের আর একটি জিনিস রিকন্সট্রাক্ট করতে হবে না এই উদ্দেশ্যে আমরা যা করতে পারি তা হল আমরা আবার আরও একটি উপাদান part b সন্নিবেশ করতে পারি সুতরাং এখন আমি এই প্লেন গুলিকে মেট করতে চাই আমাদের কী করতে হবে OK মেট এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠের অভ্যন্তরীণ এর সঙ্গে আমরা মেট করতে চাই সুতরাং এই অবজেক্টটি স্থানান্তর করতে পারেন এখন আমি কি করতে চাই এই যে এটি লক করা উচিত সেই উদ্দেশ্যে আমরা কী করতে যাচ্ছি এই সারফেসটি এবং এই প্লেনটি মেট করুন এইভাবে আমরা সেই অ্যাসেম্বলি ড্রয়িং তৈরি করি এখন আমি এই সারফেস ট্যান্জেন্টের মতো কিছু পেতে চাই কেবল সেই প্লেনে ঘূর্ণায়মান পেতে চাই সেই উদ্দেশ্যে আমাদের কী করতে হবে সম্ভবত আবার পার্ট b ইন্সার্ট করে এটি নির্বাচন করুন তাই এই বস্তুটি হল যা আমাদের আছে এখন আমি এই প্লেনের ট্যান্জেন্টটিকে সিলিন্ডারের মতো কিছুতে মেট করতে চাই এটি সিলিন্ডার তবে কেবলমাত্র ট্যানজেন্টে আমি ক্লিক করতে চাই সুতরাং আমি সর্বদা এই অবজেক্টটি যে কোনও জায়গায় সরাতে পারি তবে এটি সর্বদা সেই প্লেনের ট্যান্জেন্ট আমি যাই করি না কেন এটি সর্বদা এই প্লেনের ট্যান্জেন্ট হবে এটি আমাদের আছে এখন আমি এই প্লেনের সঙ্গে এই প্লেনটি লক করতে চাই তারা একে অপরকে স্পর্শ করা উচিত সেই উদ্দেশ্যেআমাদের কী করতে হবে এই মেট ক্লিক করার পরে এই প্লেন এবং এই প্লেনটি আপনি দেখতে পাচ্ছেন যে এগুলি কোইন্সিডেন্ট ধরণের পৃষ্ঠ এই কারণেই এটি এইটিকে বেছে নিয়েছে এখন OK ক্লিক করুন এটি হয়ে গেলে আপনি যদি এই বস্তুকে সরিয়ে নিতে চান তবে এটি যে প্লেনটি পরিবর্তিত হয় এবং কেবল সেই প্লেনটির দিকেই স্পর্শ করে এইভাবেই আমরা একটি সাধারণ সমাবেশ ড্রয়িং নির্মাণ করি পরবর্তী ক্লাসে আমরা কীভাবে পাইপগুলি হলোও পাইপগুলি তৈরি করতে হবে কীভাবে থ্রেডগুলি এই পাইপের ওপর করতে হবে তা সম্পর্কে জানব